হ্যালো আমি আইআইটি কানপুরের প্রফেসর জয়ন্ত চ্যাটার্জী আমরা আধুনিক বিশ্বের বর্তমান পরিষেবাগুলি পরিচালনা ও সমসাময়িক বিষয়গুলি নিয়ে আলোচনা করছি যেখানে পরিষেবা দর্শন সমস্ত ব্যবসাকে প্রভাবিত করছে গত কয়েক সেশনে আমরা সেগমেন্টেশন টার্গেটিং পজিশনিং এবং ভ্যালু প্রপজিশন তৈরি সম্পর্কে আলোচনা করেছি ভ্যালু প্রপজিশন যদি ক্রিসপ হয় তার সাহায্যে আমরা গ্রাহকদের একটি সেগমেন্টের মন জয় করি এবং আমরা মার্কেটের একটি টার্গেট গ্রুপ এর সাথে সম্পর্ক তৈরি করি একবার আমরা ভ্যালু প্রপজিশনের এই ধারণাটি বুঝতে পারলে আমরা এটিকে প্রসারিত করতে পারি এর থেকে আরো জনপ্রিয় এবং সুপরিচিত ব্র্যান্ড কনসেপ্ট টি বোঝার জন্য আমাদের আজকের বিষয় হচ্ছেসার্ভিস ব্র্যান্ডিং সম্পর্কিত আলোচনা এবং এটি ব্র্যান্ডিং সম্পর্কিত আলোচনার প্রথম সেট পরে আমরা কিছুটা আরও গভীরে আলোচনা করব যখন পরিষেবা পরিচালনার অন্যান্য সমস্ত পি কভার করা হয়ে যাবে সুতরাং ব্র্যান্ডিংয়ের পারস্পেক্টিভ আলোচনা করার আগে আমাদের এই বিখ্যাত চিত্রটি আবার দেখা উচিত গবেষককে সম্মান জানাতে যেটাকে শোস্টকের কন্টিনুয়াম Shostack's continuum বলা হয় যিনি এটি প্রস্তাব করেছিলেন এবং এই পর্যায়ে এটি বোঝার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ চিত্র কারণ যখন আমরা ব্র্যান্ডের আর্কিটেকচার তৈরি করব তখন এই ধারণাটি খুব কার্যকর হবে এই চিত্রটি দেখায় যে মার্কেটে যে সমস্ত কিছু রয়েছে তার সবকিছুকেই এই কন্টিনুয়াম এর মাধ্যমে বোঝানো যাবে সুতরাং এক প্রান্তে আমাদের আছে প্রধানত পণ্য বা যাকে আমরা গুডস বলে থাকি যেটার খুব প্রভাবশালী ইনট্যানজিবল বৈশিষ্ট্য আছে এই প্রান্তে প্রায়শই রাখা হয় লবণ বা কুকুরের খাবার বা পোষা প্রানীর খাবার একসময় এখানে নেকটাই কেও ধরা হতো তবে এটি আজ সঠিক অবস্থান নাও হতে পারে কারণ অনেক কিছুই মার্কেটে করা হচ্ছে এটিকে অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য অন্য প্রান্তে এখন যা পরিষেবা গুলো দেখা যাচ্ছে তা হল টিচিং বা নার্সিং বা স্বাস্থ্যসেবা ওখানে একগুচ্ছ ট্যানজিবল রয়েছে উদাহরণস্বরূপ এই পাওয়ারপয়েন্ট যা আপনাদের সামনে রয়েছে বা আপনাদের কাছে আমাদের উল্লেখ করা পাঠ্য বই এবং আমরা যে ধরণের ইন্টারনেট সংযোগ ব্যবহার করছি সেগুলি অবশ্যই ট্যানজিবল উপাদান তবে এটাএক্সটার্নাল আপনাদের এবং আমার মধ্যে ভাল জ্ঞান বিনিময় এই সব সাজসরঞ্জাম ছাড়াও ঘটতে পারে সুতরাং এখানে মূল প্রপজিশন হচ্ছে আপনাদের এবং আমার মধ্যে জ্ঞানের আদান প্রদান আপনাদের এবং অন্যদের মধ্যে জ্ঞানের আদান প্রদান যারা এই কোর্সে অংশগ্রহণ করছেন যখন আপনি আপনার মতামত রাখেন বা ফোরামে অন্যদের মন্তব্য পড়েন তখন সেই জ্ঞান প্রবাহ জ্ঞান বিনিময় যা এই পরিষেবার মূল অংশ তা মূলত ইনট্যানজিবল এবং পণ্যগুলির উপর খুব একটা নির্ভর করে না তবে এই দুটি প্রান্তের মধ্যে আছে মার্কেটের অন্যান্য অফারিং গুলি এবং সে কারণেই যদি আপনাদের মনে থাকে যে কথা আমরা আগেও আলোচনা করেছি যে মার্কেটে বেশিরভাগ অফারিং বেশিরভাগ ভ্যালু প্রপজিশন এবং তাই বেশিরভাগ ব্র্যান্ড এবং পণ্য বা পরিষেবা বলতে আমরা যেটা বুঝি যেগুলি আমি আপনাদের পণ্য পরিষেবা সিস্টেমে দেখিয়েছি সেগুলি ইনট্যানজিবল এবং ট্যানজিবল দুটোই সুতরাং বেশিরভাগ ব্র্যান্ডের অফারিং এর এই সিস্টেমেটিক ধরন এই কম্পোজিট প্রকৃতিটি আলোচনা শুরু করার জন্য ভাল ধারণা ব্র্যান্ডের অনেক মার্কেটিং গুরু রয়েছে ম্যানেজমেন্ট গুরুরা এটিকে ডিফাইন করেছে একটি নাম একটি চিহ্ন একটি প্রতীক একটি নকশা এবং এগুলির সংমিশ্রণ হিসাবে যেটা আপনার পণ্য কিংবা পরিষেবা কে অন্যদের থেকে বা আপনার কম্পিটিটর থেকে আলাদা করে চিনে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে সুতরাং যে ভাগ শনাক্তকরণে সাহায্য করে সাধারণত সেটা ট্যানজিবল এবং তার মধ্যে যে প্রতিশ্রুতি থাকে সেটা ইনট্যানজিবল সুতরাং লোগো বা রঙ বা একটি জিঙলেরIjingle শব্দের মতো সনাক্তকরণ উপাদানগুলি ট্যানজিবল এবং ব্র্যান্ডের সঙ্গে এমবেডেড প্রতিশ্রুতি গুলি ইনট্যানজিবল সুতরাং এই চিত্রটি সেই ধারণাটা কেই প্রসারিত করছে এই ছবিটিকে একটি পিরামিডের মতো করেও উপস্থাপন করা যেতে পারে সুতরাং পিরামিডের সব থেকে উপরে আছে পরিচয় ব্র্যান্ড পরিচয়ের অপর নাম পরিচয়কে অন্য ভাবে বললে পরিচয় ব্র্যান্ডের এবং প্রতিযোগীদের সাথে ডিফারেন্সিয়েশন এর ভিত্তি ব্র্যান্ডের ডেলিভারেবল হল ডিফারেন্সিয়েশন এবং এটি বিভিন্ন ধরনের ইন্টারাকশন উপলব্ধি এবং বিশ্বাসের মাধ্যমে ঘটে উদাহরণস্বরূপ সুরক্ষা বোধ অনিশ্চয়তা বা ঝুঁকির ভাবনাকে ম্যানেজ করার জন্য আমরা সবগুলিকে একসাথে এভাবে দেখতে পারি যে গ্রাহক কোন নির্দিষ্ট পণ্যটির জন্য কোনও নির্দিষ্ট পরিষেবার পক্ষে সিদ্ধান্ত নিতে সুরক্ষিত বোধ করেন কিনা এটি নির্ভর করে ব্র্যান্ডের শক্তির উপর কারণ একটি শক্তিশালী ব্র্যান্ড গ্রাহকের মনে অনিশ্চয়তা এবং ঝুঁকির অনুভূতি কম করতে সহায়তা করে সুতরাং ব্র্যান্ড সুরক্ষার বোধ সরবরাহ করে এয়ার ইন্ডিয়া বা জেট এয়ারওয়েজ বা ইন্ডিগো এয়ারলাইন থেকে পরিষেবা নেওয়ার সিদ্ধান্ত ভাল কিনা সেটা নির্ভর করে পরিস্থিতির উপর ব্র্যান্ড কোয়ালিটির উপলব্ধি প্রকাশ করে একটি উচ্চ ব্র্যান্ড একটি ভাল পসিশনের ব্র্যান্ড একটি বিখ্যাত ব্র্যান্ড স্পষ্টতই বোঝায় কোয়ালিটি আপনার গ্লোবাল ব্র্যান্ড থাকতে পারে না যদি আপনার কোয়ালিটি খুব ভাল না হয় যদি আপনার কোয়ালিটি উচ্চমানের না হয় আমরা যখন কোয়ালিটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন আমরা দেখতে পাবো যে কোয়ালিটির অনেক সেড আছে কোয়ালিটি একটা উপলব্ধির রেঞ্জ তবে এই পর্যায়ে এইটুকু বলা যথেষ্ট যে একটি ভাল ব্র্যান্ড একটি শক্তিশালী ব্র্যান্ড উচ্চ কোয়ালিটি বোঝায় ব্র্যান্ড মানে নাম লোগো রঙ আকৃতি আসলে নাম লোগো রঙ আকৃতি এগুলি হচ্ছে ব্র্যান্ডের ভিত্তি যেমন অনেকেই নিরমা খুব পছন্দ করে যে মুহুর্তে আপনি নিরমার কথা ভাবেন লোকের মনে আসে সেই জিঙ্গল ওয়াশিং পাউডার নিরমা এই জাতীয় অনেকগুলি উদাহরণ রয়েছেজিঙ্গল যেগুলি অনেক দশক ধরে রয়ে গেছে বেঁচে আছে সেটা নির্দিষ্ট ব্র্যান্ডকে প্রচুর শক্তি দেয় বিশেষ ভাবে পরিষেবার ক্ষেত্রে কোয়ালিটি ধারণা অনেকটাই ইনট্যানজিবল আমরা এটি নিয়ে আলোচনা করেছি কারণ হেতেরোজেনেইটি র কারণে শ্রোতাদের একটি অংশ যারা শাস্ত্রীয় সংগীতের সূক্ষ্ম ব্যাপারগুলি গুলি বুঝতে পারে তাদের কাছে উচ্চমানের সংগীতের সংগীতানুষ্ঠান একটি ক্লাসিকাল কনসার্ট দারুন হতে পারে কিন্তু এমন কেউ যে এই সব ব্যাপারে অজ্ঞাত বা এই ব্যাপারে যার কোন শিক্ষা নেই তার কাছে এটা খুবই সাধারণ মনে হতে পারে অথচ সে কিন্তু অপেরা হাউসের জাঁকজমক বা প্রোডাকশনের চমকের মধ্যে অনেক স্বচ্ছন্দ বোধ করতে পারে সুতরাং আমি যেমন বলছিলাম কোয়ালিটির বিভিন্ন শেড আছে বিভিন্ন মাত্রা আছে যেটা নিয়ে পরে আমরা বিশদভাবে আলোচনা করব যখন আমরা পরিষেবা ডোমেইনে কোয়ালিটি এবং প্রডাক্টিভিটি নিয়ে কথা বলব এই আর্কিটেকচারের কিংবা ব্র্যান্ডের বিভিন্ন দিক গুলি নিয়ে আলোচনার কনক্লিউশন হিসেবে বলা যায় যে এগুলি ব্র্যান্ডের ফাউন্ডেশন যেটা সেই ব্র্যান্ড ডেলিভারি করবে আলোচনাটি শেষ করার আগে আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্ত ব্র্যান্ড হল প্রতিশ্রুতি তারা গ্রাহকের মনে একটি উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে এবং কিছু গবেষক বলেন যে আপনার পণ্য বা পরিষেবা বা সংমিশ্রনের মাধ্যমে আপনি একটি দুর্দান্ত উপযোগী ভ্যালু প্রপোজ করতে পারেন বা সরবরাহ করতে পারেন তবে আপনারা হেরে যাবেন যদি গ্রাহকদের মনের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা আবেগকে বুঝতে না পারেন লোকেরা প্রায়শই বলে যে উদাহরণস্বরূপযদিও এটি একটি পণ্যের উদাহরণ তবে এই নির্দিষ্ট আলোচনাতে প্রাসঙ্গিক টাটা ন্যানো চালু হওয়ার সময় ভ্যালু এবং ইউটিলিটি র দিক থেকে সফল ছিল তবে এটি প্রথমবারের গাড়ি ক্রেতার মনে উচ্চ আকাঙ্ক্ষার জবাব দিতে ব্যর্থ হয়েছিল সুতরাং যখন এটাকে একটি সস্তার গাড়ী হিসাবে পজিশন করা হলো তখন গ্রাহকেদের মনে সেই আকাঙ্ক্ষাতে ধাক্কা লাগে এবং কেউই সস্তা গাড়ীর সাথে নিজেকে চিহ্নিত করতে চায়নি কারণ তারা চেয়েছিল তারা যে অর্থনৈতিকভাবে সমর্থ এবং দুই চাকার গাড়ির উপরেও কিছু নিয়ে ভাবার তাদের অধিকার আছে সেটা বোঝাতে তাদের গাড়িটিও একটি বিবৃতি হয়ে উঠুক আর এ কারণেই যদিও বেশি ব্যয়বহুল ছিল মারুতি বা হুন্ডাইয়ের প্রাথমিক গাড়িগুলি আরও ভাল করেছে এবং সেই কারণেই এখন টাটা ন্যানো গাড়িটিকে তরুণ জিপ্পির গাড়ি হিসাবে আবার পজিশন করা হচ্ছে এটি একটি জিঙ্গো গাড়ি এটি শহুরে পরিস্থিতি তে টাইট পার্কিংয়ের পরিস্থিতি তে খুব ভাল ইত্যাদি সুতরাং এটি তার পজিশন পরিবর্তন করছে যেমন মার্সেডিজের সেই বিখ্যাত স্কার ইত্যাদি সুতরাংপূর্ববর্তী সংজ্ঞায় ফিরে গিয়ে আমাদের বুঝতে হবে যে কোন জিনিস গুলো দিয়ে আমাদের ব্র্যান্ড কে চিনতে পারে যায় এবং তার সাথে তার প্রতিশ্রুতি গুলি কি কি সেগুলো যেমন ইনট্যানজিবল সেরকম ট্যানজিবল আমি ইচ্ছাকৃতভাবে এটিতে সংক্ষিপ্তভাবে লিখেছি যাতে আপনারা এটি প্রসারিত করতে পারেন পরিষেবা ভোক্তাদের ক্ষেত্রে ব্র্যান্ড ভোক্তাদের মনে ভাল পণ্যগুলি সনাক্ত করতে কেনার সিদ্ধান্ত গ্রহণের সময়কে কম করতে সহায়তা করে কারণ এটি ঝুঁকি ও অনিশ্চয়তার বোধকে কম করে এটি পণ্যের মানের মূল্যায়ন করতে সাহায্য করে কারণ ব্র্যান্ড কোয়ালিটির প্রক্সি হিসেবে কাজ করে এটি ঝুঁকি কম করে এবং এক ধরনের সাইকোলজিকাল রিওয়ার্ড তৈরি করে সুতরাং যখন একটি নির্দিষ্ট ব্র্যান্ডের টুথপেস্ট কিনেছেন তখন আপনি তার সাথে সাইকোলজিকাল রিওয়ার্ড ও কিনেছেন যে এটি আপনাকে অন্যের সাথে ঘনিষ্ঠ হতে সহায়তা করবে যারা আপনার নিঃশ্বাসের দুর্গন্ধে দূরে সরে যাবে না সুতরাং তাজা শ্বাস পরিষ্কার নিঃশ্বাস ও সাহচর্য সামাজিক জনপ্রিয়তা ইত্যাদি পুরষ্কারের প্রতিশ্রুতি পরিষেবা সংস্থাগুলিতে একইভাবে ব্র্যান্ডটি প্রতিযোগীদের থেকে পণ্যটিকে আলাদা করতে সহায়তা করেমার্কেটে আলাদা সেগমেন্ট তৈরি করে নিজস্ব ইমেজ বানিয়ে এবং এটি প্রায়শই ব্র্যান্ডের রিপজিশনিংর জন্য ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আমুল দুধ এবং দুধজাত পণ্যগুলির প্রভাবশালী ব্র্যান্ড নিজেকে পুনরায় পজিশন করার চেষ্টা করছে যে এটি একটি মজাদার ড্রিঙ্ক এটি তরুণদের জন্য একটি ড্রিঙ্ক এটি একটি পার্টি ড্রিঙ্ক এবং আরও অনেক কিছু সুতরাং এটিকে আর অন্য দুধের ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করার দরকার নেই কারণ এটি ইতিমধ্যে একটি প্রভাবশালী দুধের ব্র্যান্ড এটি এখন প্রসারিত করতে চায় ব্র্যান্ডের পদচিহ্ন এবং অন্যান্য ধরণের ড্রিঙ্ক তথাকথিত মজাদার ড্রিঙ্ক কোলা টাইপের ড্রিংকের সাথে প্রতিযোগিতা করতে চায় তাই আমুল বিভিন্ন প্রকারের প্যাকেজিং বিভিন্ন ধরণের রঙিন ফ্লেভারড দুধের একটি বিস্তৃত সম্ভার নিয়ে এসেছে এবং বিভিন্ন ধরনের প্যাকেজিং এর সাথে পসিশনিং করছে সুতরাং অন্য যে কোন কোলা জাতীয় ড্রিংকের মত আপনি এটা বোতল থেকে পান করতে পারেন বা ঠিক ওই গুলোর মত আপনি এটাও ক্যন থেকে পান করতে পারেন এবং পরে এটি ফেলে দিতে পারেন আপনি বোতল থেকে পান করতে পারেন এবং বোতলটি পরে নষ্ট করে ফেলতে পারেন বা টেট্রা প্যাক থেকে খেয়ে সেটা নষ্ট করে ফেলতে পারেন তাই ব্র্যান্ড একটি ইমেজ তৈরি করে মার্কেটকে সেগমেন্ট করতে সাহায্য করে এটি মার্কেট সেগমেন্ট কে বিস্তারিত করতে একটি নতুন মার্কেট সেগমেন্ট কে অ্যাড্রেস করতে সহায়তা করে ইত্যাদি এটি পুনরায় কোন জিনিস কেনা সহজ করে তোলে দামের মধ্যে কম্পারিজন হওয়া কমিয়ে দেয় এবং এটি ভ্যালু এবং প্রতিশ্রুতি জানিয়ে দেয় সুতরাং ব্র্যান্ড থেকে গ্রাহক এই সুবিধাগুলি পেয়ে থাকেন এবং ব্র্যান্ড থেকে পরিষেবা সংস্থা এই সুবিধাগুলো পেয়ে থাকে আমি এখন আপনাদের সামনে একটি ছোট অ্যাসাইনমেন্ট দিয়েছি যেমন আমি এখানে লিখেছি একটি ভাল ব্র্যান্ডের উপাদানগুলি স্মরণীয় এবং পছন্দনীয় হওয়া উচিত যেমন আমরা কাউকে পছন্দ করি কখনো লজিক্যাল কারণে এবং কখনো ইমোশনালইনট্যানজিবল কারণে একইভাবে কোনও ব্র্যান্ডকে স্মরণীয় এবং পছন্দনীয় হওয়া প্রয়োজন তাই এটি আমাদের অবচেতন স্তরে আবেদন করা প্রয়োজন এবং অর্থবহ হওয়া দরকার এটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির পাশাপাশি ডিটারমিনেন্ট বৈশিষ্ট্যের প্রতিশ্রুতির সাহায্যে সুরক্ষা সরবরাহ করা উচিত এবং একটি ব্র্যান্ডের বিকশিত হওয়া দরকার এটা এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না এটা আমরা আলোচনা করেছিলাম যখন আমরা ভ্যালু প্রপজিশনের কথা বলছিলাম যে আপনাকে সবসময়ই প্রতিযোগিতার থেকে এগিয়ে থাকতে হবে এবং অবশ্যই প্রতিযোগিতায় রেসপন্স করতে হবে সুতরাং ব্র্যান্ড গ্রাহকের মনে সর্বদা সতেজ থাকা প্রয়োজন এজন্য প্রায়শই ব্র্যান্ডগুলির সতেজতা পুনরুদ্ধার করার জন্য বিনোদনমূলক প্রচার করা দরকার সেরকমই আপনার অ্যাসাইনমেন্ট এর জন্য এখন বিকশিত এবং সতেজ একটি বিষয় দিচ্ছি সেটা হল এই প্রশ্নটা নিয়ে পাঁচটি বুলেট পয়েন্ট লিখতে হবে প্রশ্নটা হচ্ছে যে একটি ভাল ব্র্যান্ডের উপাদানগুলি কী হওয়া উচিত সুতরাং পাঁচটি মতামত লিখুন এবং এটি ফোরামে পোস্ট করুন এই পর্যায়ে ব্র্যান্ডিং সম্পর্কিত আমাদের আলোচনার অবসান ঘটাবার জন্যে আমরা আনসফ ম্যাট্রিক্সেরসাথে কিছুটা অনুরূপ এই বিশেষ চারটি কোয়াড্রেন্ট আপনাদের দেখাচ্ছি সুতরাং ব্র্যান্ডের নামটি যদি একই থাকে এবং পরিষেবা বিভাগটি একই থাকে তার মানে এটা লাইন এক্সটেনশনের মতো যেমন আমি ভজহরি মান্নার নাম উল্লেখ করেছি সুতরাং যদি আপনি তাদের ওয়েবসাইটে যান তবে আপনি দেখতে পাবেন এক ধরনের পরিষেবা যেটা হলো আধুনিক পরিবেশে ট্র্যাডিশনাল এগজোটিক বাঙালি খাবার সরবরাহ করা এবং এই পরিষেবা বিভাগে ভজহরি মান্না ব্র্যান্ড নাম বিদ্যমান তবে তারা ভুলে যাওয়া রেসিপিrecipeগুলি আবিষ্কার করছে এবং এই পুরনো রেসিপিগুলো যুক্ত করছে তাদের মেনুতে বিভিন্ন আইটেম যুক্ত করছে সুতরাং এটি কোনও ব্র্যান্ডের জন্য একটি লাইন এক্সটেনশন এটি এক্সিস্টিং ব্র্যান্ডের মধ্যে সতেজতা তৈরি করছে একইভাবে একই ব্র্যান্ড নাম দিয়ে একটা নতুন পরিষেবা বিভাগ হতে পারে যেমন ভজহরি মান্না একটি পার্টি সার্ভিস হোম ডেলিভারি শুরু করেছেযেমন ধরুন আপনি হঠাৎ বাড়িতে দশজনকে আমন্ত্রণ জানালেন এবং আপনার দ্রুত কিছু ভাল খাবারের ব্যবস্থা দরকার আপনি তাদের কে ফোন করুন এবং আপনি 12 বা 15 জনের জন্য ডিনার হোম ডেলিভারি পেয়ে যাবেন সুতরাং আমরা একে ব্র্যান্ড এক্সটেনশান পার্টি পরিষেবা বলে থাকি এখানে ব্র্যান্ড নাম আগেরটাই থাকতে পারে কিংবা আপনি নতুন ব্র্যান্ড নামও দিতে পারেন কিন্তু পরিষেবা টা একই থাকবে যেমন ব্রিটিশ এয়ারওয়েজ বা সিঙ্গাপুর আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি এরা নিজেদের গ্রিডে মাস্টার তাই তারা একইরকম পরিষেবার একটা নতুন নাম রেখেছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের বিজনেস ক্লাস কে রাফলস ক্লাস নাম দিয়ে একটা নতুন ব্রান্ড তৈরি করেছিল সুতরাং তারা বলার চেষ্টা করে যে আমাদের বিজনেস ক্লাস কেবল অন্য আরেকটি বিজনেস ক্লাস নয় এটি রাফলস ক্লাস সুতরাং আপনাকে সেই ধরণের প্রচার করতে হবেভ্যালু প্রপজিশন তৈরি করতে হবে বা নতুন পরিষেবা বিভাগের জন্য সম্পূর্ণ নতুন ব্র্যান্ড হতে পারে যেমন রিলায়েন্স পেট্রোকেমিক্যাল টেক্সটাইল এইগুলিতে খুব স্ট্রং ব্র্যান্ড তবে তারা এখন মাল্টিমেডিয়া ডেটা স্ট্রিমিং উচ্চ গতির ডেটা ইন্টারনেট পরিষেবা প্রদান করছে এবং তারা এটিকে নাম দিয়েছে রিলায়েন্স জিও সুতরাং এটি একটি নতুন ব্র্যান্ডের উদাহরণ যেখানে ব্র্যান্ডের নামটি নতুন এবং পরিষেবার বিভাগগুলি অবশ্যই নতুন তারা রিলায়েন্স শব্দটির ব্যবহার অব্যাহত রেখেছে যে স্ট্র্যাটেজি টি মাল্টি ব্র্যান্ড সংস্থাগুলি প্রায়শই নিয়ে থাকে আমাদের আজকের প্রধান আলোচনা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি তার ভিত্তিতে আপনাদের আমাকে ভাল ব্র্যান্ডের কমপক্ষে ৫ টি উপাদান দিতে হবে তবে আমি আপনাদের মনে কিছু অগ্রিম ভাবনা রেখে যাচ্ছি ভবিষ্যতে আমি যখন কোন ব্রান্ড এবং তার অ্যাডভান্স স্টেজ নিয়ে আলোচনা করব তখন আপনাদের দেওয়া এই উপাদান গুলো থেকে শুরু করে তাদের লিভারেজ করব এবং এটি নওমী কিলেনের বিখ্যাত বই নো লোগো থেকে পাওয়া ধারণা এবং এটি উল্লেখ করছে যে গ্রাহকরা ব্র্যান্ডকে লিভারেজ করে তার থেকে উপকৃত হয় যা আমরা একটু আগেই আলোচনা করেছি তবে ব্র্যান্ডগুলি মাঝেমধ্যে ম্যানিপুলেটিভহয় তারা খারাপ লেবার প্র্যাকটিসগুলি কার্টেলাইজেশন গোপন করে তারা প্রায়শই অবাস্তব প্রতিশ্রুতি দেয় ওজন কমানোর মিরাকেল এর জন্য আপনার কাছে সমস্ত ধরণের মিরাকেল ওষুধ রয়েছে যে পরিষেবাগুলি 2 সপ্তাহের মধ্যে 15 কেজি ওজন কমানোর প্রতিশ্রুতি দেয়যদিও তাদের বেশিরভাগই সাসটেইনেবল নয় কিন্তু তারা এটা চালিয়ে যায় সুতরাং ব্র্যান্ডিং এর বিরুদ্ধে যে সমালোচনা যে ব্র্যান্ডগুলি প্রায়শই ম্যানিপুলেটিভ হয় তা অনেকাংশেই সঠিক কারণ তারা গ্রাহকের সেল্ফ এক্সপ্রেশন এবং সেলফ ইমেজ কে নাড়া দেয় এবং নানা ধরনের অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের দুর্বলতাগুলি নিয়ে খেলা করে তবে এই গুলি অ্যাডভান্সড বিষয় আমরা এই বাধ্যবাধকতাটি নিয়ে আলোচনা করব যখন আমরা পণ্য লাইফ সাইকেল ইত্যাদির কারণে ব্র্যান্ডিংয়ের বিষয়গুলি নিয়ে পুনরায় আলোচনা করব সুতরাং আপনাদের জন্য আরও একটি অ্যাসাইনমেন্ট হল আমি চাই যে আপনারা এখানে শূন্যস্থান পূরণ করবেনএটি নেওয়া হয়েছে পরিষেবা ক্ষেত্রের আরেক বিখ্যাত লেখক এবং গবেষক বেরির কাছ থেকে শক্তিশালী ব্র্যান্ডগুলি ইনভিজিবল ক্রয়ের ক্ষেত্রে বাড়িয়ে দেয় গ্রাহকের শক্তিশালী ব্র্যান্ড গ্রাহকদের এনেবেল করে আরও ভাল এবং ইনট্যানজিবল পণ্যগুলি বুঝতে আপনি যদি এই দুটি শূন্যস্থান পূরণ করতে পারেন তবে দুর্দান্ত হবে এবং এটি আরও একবার আমরা আলোচনা করবো একটু পরে এবং এটি আরেকটা আপনাদের ভাবার জন্য যেটা সম্বন্ধে আমরা আসলে আগে আলোচনা করেছি একটু অন্য প্রসঙ্গে চারটি পৃথক সেশানে এগুলি হচ্ছে পরিষেবার বৈশিষ্ট্য যেমন ইনট্যানজিবিলিটি ইন্সেপারাবিলিটি ইনকনসিস্টেনসি এবং ইনভেন্টরি আপনাদের নিশ্চয় মনে আছে যে আপনারা বলেছিলেন যে প্রমোশন কমিউনিকেশন এবং কাস্টমার এডুকেশন প্রমোশন এই দুটি প্রধান পদ্ধতির দ্বারা চ্যালেঞ্জগুলির প্রতিক্রিয়া করা যায় আসুন আমরা প্রমোশন এবং কমিউনিকেশনের দিকে ফোকাস করি এবং আমাদের মনের মধ্যে চিন্তা করি ব্র্যান্ডিং স্ট্র্যাটেজির সাহায্যে কীভাবে এই বৈশিষ্ট্যগুলির চ্যালেঞ্জ কম করা যায় সুতরাং কমিউনিকেশনের প্যাকেজ হিসাবে ব্র্যান্ড প্রায়শই আইএইচআইপি দ্বারা উত্থাপিত চ্যালেঞ্জগুলির মোকাবেলা করতে সহায়তা করে এবং আপনারা এটি সম্পর্কে ভাবুন আমি এই অনুরোধটি আপনাদের কাছে রাখছি এবং মনে রাখবেন যে আমার অনুরোধগুলি প্রায়শই সেল্ফ সার্ভিং হয় কারণ এই অনুরোধগুলি একটা কোশ্চেন এর ফর্মে আপনাদের কাছে থাকবে যখন আপনি কুইজ বা পরীক্ষাগুলির উত্তর করবেন সুতরাং আমি এই সেশনটি শেষ করব নির্দিষ্ট চিত্রের সাথেযেটা মনে করাবে ইনট্যানজিবিলিটি ইন্সেপারাবিলিটি ইনকনসিস্টেনসি ইত্যাদি হচ্ছে বৈশিষ্ট্য এবং কীভাবে ব্র্যান্ড আমাদের প্রতিক্রিয়া জানাতে সহায়তা করতে পারে এবং ব্র্যান্ডের এই চারটি ব্লক চার প্রকারের ব্র্যান্ডিং স্ট্যাটেজি এবং আপনাদের অ্যাসাইনমেন্ট যেখানে আপনাদেরকে একটি ভাল ব্র্যান্ডের পাঁচটি উপাদান নিয়ে আলোচনা করতে হবে